আগের দুটো বক্তৃতাতে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে জেনেছি যা ম্যাক্সওয়েলস সমীকরণ Maxwells equation থেকে প্রাকৃতিকভাবে আসে বিশেষত আমরা x ডাইরেকশনে ওয়েভ প্রসারের দিকে নজর দিয়েছিলাম এবং লিখেছিলাম যে Ext E0sin⁡kx ωt এবং Bxt B0sin⁡kx ωt যদি এটাকে সাধারণীকরণ করি একটা ওয়েভ যেটার n ডাইরেকশনে প্রসার হচ্ছে তার জন্য ErtE0sin⁡kr ωtՓ এবং BrtB0sin⁡kr ωtՓ লিখতে পারি যেখানে Փ হল ফেজ এবং k 2π ওয়েভ প্রচারের ডাইরেকশনে ErtE0sin kr ωtՓ BrtB0sin⁡kr ωtՓ k 2πn আগের বক্তৃতা গুলোতে দেখেছিলাম যে একটা ওয়েভ যখন I ডাইরেকশনে প্রসার হয় তখন IE00 এবং একই ভাবে I B00 এবং kE00 এবং এটার মানে হল যে ইলেকট্রিক ফিল্ড ওয়েভ প্রসারের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার আবার k B00 ও পাবো এটার মানে হল যে EB এর ডাইরেকশন আর ওয়েভ প্রসারের ডাইরেকশন একই এই পটভূমি নিয়ে আমরা আবার ওয়েভ গুলোর ওপর নজর দিতে চাইব যেগুল এখন থেকে হারমনিক এবং প্লেন ওয়েভ অর্থাৎ হারমনিক মনক্রমাটিক অথবা ওয়েভ যেগুলো ফ্রিকোয়েন্সি ω নিয়ে এগিয়ে যায় এবং দেখব যে এই ওয়েভ গুলোর এনার্জি কনটেন্ট কতটা হবে কতটা এনার্জি তারা বহন করে এবং কতটা ভরবেগ তাদের আছে মনে করার চেষ্টা কর যে এই উপাদান গুলো আমরা ইলেকট্রস্ট্যাটিক ফিল্ড এর জন্যেও গণনা করেছিলাম আমরা এটাও লক্ষ করব যে ω বড় হবে বড় বলতে 1010 1014 1015 এর মতন বড়র কথা বলা হচ্ছে এটার মানে হল যে এক সেকেন্ডে অনেক গুলো অসিলেশন হবে আমরা লাইট ওয়েভ অথবা মাইক্রোওয়েভ এর কথা বলছি সেই ক্ষেত্রে এনার্জি ভ্যারিয়েশন এর ব্যাপারে কথা বলার কোন মানে হয় না কিন্তু আমরা টাইম এভারেজড এনার্জির ব্যাপারে কথা বলবো এটার মানে হল যে আমরা একটা টাইম পিরিয়ড নেব এবং যে কোন উপাদান কে 0 থেকে t অবধি ইন্টিগ্রেট করব এবং উপাদান হিসেবে এনার্জি ডেন্সিটি অথবা এনার্জি ফ্লো ভরবেগ ফ্লো পাবো এরকম বেশি ফ্রিকোয়েন্সিতে উদাহরণ হিসেবে এই লাইটের দিকে তাকালে লাইটের পরিবর্তন হচ্ছে দেখতে পাব না লাইটটা একই থাকবে কারণ এটা 1015s এ পরিবর্তিত হয় আমাদের চোখ শুধুমাত্র গড় লাইটটাকেই দেখতে পায় সুতরাং আমাদের কাছে ErtE0sin kr ωt এবং BrtB0sin⁡kr ωt আছে এখানে যদি একটা Փ কে যুক্ত করা হয় তাহলে খুব একটা আলাদা কিছু পাবো না অতএব এনার্জি কনটেন্টটা গণনা করা যাক মনে করার চেষ্টা কর যে ইলেকট্রিক ফিল্ডে এনার্জি হল 120E2 অতএব এই ক্ষেত্রে এটা 120E02sin2kr ωt হবে এটার সময়ের সাথে খুব দ্রুত পরিবর্তন হয় সুতরাং আমরা অ্যাভারেজ এনার্জির ব্যাপারে কথা বলবো অ্যাভারেজ এনার্জি টা 120E021T0Tsin2kr ωtdt হবে এবং সাধারণ গণিত থেকে আমরা জানি যে এই ইন্টিগ্রেশন টা 12 হবে অতএব এটা 140E02 Energy content 120E2 120E02sin2kr ωtdt 120E021T0Tsin2kr ωtdt 140E02 Time average 10E021T0Tsin2kr ωtdt 140E02 এখন ম্যাগনেটিক ফিল্ডে কতটা এনার্জি আছে সেটা গণনা করা যাক মনে কর যে ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি হল 12µ0B2 যেটাকে আমরা 12µ0B02sin2kr ωt লিখতে পারি এটাকে যখন টাইম অ্যাভারেজ করা হয় আরও একটা কিম্বা দুটো ফ্যাক্টর পাওয়া যায় সুতরাং এটা 14µ0B02 দেয় এবং আগের বক্তৃতা থেকে মনে করার চেষ্টা কর যে B0 E0C সুতরাং এটা থেকে আমরা 14µ02 পাবো সুতরাং এটা 140E02 হবে অতএব ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট এনার্জিটা একদম এক সেটা হল 140E02 এবং দুটো যোগ করে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে এনার্জি ডেন্সিটি হল 120E02 সুতরাং যখন এই ওয়েভের উপস্থিতি থাকে উদাহরণ হিসেবে যখন এই লাইটটা আমার কাছে আসে তাহলে average energy per unit volume হল 120E02 Energy content in magnetic field 12µ0B2 12µ0B02sin2kr ωt Time average 14µ0B02 14µ02 140E02 Energy density of an EM wave 120E02 সুতরাং ধরা যাক এই ওয়েভটা x ডাইরেকশনে প্রসার করছে যদি একটা ছোট বাক্স যার ছোট ভলিউম dv সেটাকে নেওয়া হয় এনার্জি ডেন্সিটি 120E02dv হবে এনার্জি ফ্লো টার কি হবে যেটা তীব্রতা এবং পয়েন্টিং ভেক্টর এর সাথে সম্পর্কিত পয়েন্টিং ভেক্টরটা হল 1µ0 ওয়েভ প্রসারের ডাইরেকশনে সুতরাং এটাকে 1µ0nE0 B0 sin2kr ωt লেখা যেতে পারে আবার জানি যে B0 E0C অতএব এটাকে 1µ0nE02Csin2kr ωt লেখা যেতে পারে যখন sin2kr ωt এর টাইম অ্যাভারেজ নেওয়া হয় একটা ফ্যাক্টর 12 পাই অতএব 12E02µ00µ0 পাবো যেখানে C 10µ0 সুতরাং 120µ0E02 n হবে ওয়েভ প্রসারের ডাইরেকশনে Poynting vector 1µ0EB 1µ0nE0 B0sin2kr ωt 1µ0nE02Csin2kr ωt Time average Poynting vector 120µ0E02 এটার মানে হল যে যদি একটা প্লেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে একই ডাইরেকশনে যায় যেই এনার্জিটা প্রবাহিত হয় সেটা হল 120µ0E02 এখন এনার্জি ডেন্সিটি দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যদি আগের যে কোন একটা বক্তৃতা থেকে মনে কর এনার্জি প্রবাহ cu হবে যেখানে u হল এনার্জি ডেন্সিটি যেটা 10µ0120E02 হবে যেটা আবার 120µ0E02 দেবে energy flowcu 10µ0120E02 120µ0E02 সুতরাং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এই এনার্জি অথবা তীব্রতাটাই দেয় এটা আবার ভরবেগ যেটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বহন করে তার সমতুল্য মনে কর যে ভরবেগ ডেন্সিটি হল C2 এবং এই S হল এনার্জি এবং এর মাত্রা টা হল MLT 2 পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যেটা MLT 1L3 হয় অতএব যদি এখানে C2 দিয়ে ভাগ করি C2 হল L2T 2 এর ফলে একটা L বাতিল হয়ে যায় এবং আমরা MLT 1L3 পাই সুতরাং এটাই হল ভরবেগ ডেন্সিটি এবং যদি একটা প্লেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ প্রবাহিত হয় ভরবেগ ডেন্সিটি 120µ0E02C2 হবে এই ভরবেগ ডেন্সিটি দেওয়া থাকলে ভরবেগ প্রবাহ টা কি হবে Momentum density S C2 S C2 MLT 1L3 ভরবেগ প্রবাহ c Momentum density হবে যেটা হল 120µ0E02C আমরা ওগুলোকে u এর টার্মে লিখতে পারি অতএব S cu যেখানে u হল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর এনার্জি ডেন্সিটি ওভার C2 যেটা হল µc এবং ভরবেগ প্রবাহ হল u যদি একটা ভরবেগ প্রবাহ থাকে তার মানে হল যে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এই দিক দিয়ে যাচ্ছে এর একটা ভরবেগ থাকে যেটা uunit areaunit time এই ভরবেগটা কি করে ধরা যাক যদি এখানে একটা স্ক্রীন বসানো হয় যেটা এই সমস্ত বিকিরণ কে শোষণ করে যদি সব বিকিরণ শোষিত হয় তার মানে হল uunit areaunit time যেটা আসছে পুরোটাই এটার মধ্যে শোষিত হয় সুতরাং এই জিনিসটার এই ডাইরেকশনে একটা ভরবেগ পাওয়ার কথা যেটা হল Momentumunit areaunit time যেটাকে আমরা Forceunit area ও লিখতে পারি যেটা হল প্রেসার সুতরাং যখন একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ একটা স্ক্রীনে পড়ে এবং শোষিত হয় সেখানে একটা প্রেসার প্রয়োগ করে যেটা এনার্জি ডেন্সিটির সমান যদি ওয়েভটা সঠিক ভাবে প্রতিফলিত হয় তাহলে Momentumunit areaunit time টা u হবে যে ভরবেগটা প্রেসারে u নিয়ে বাইরে আসছে সেটা দুই হবে সুতরাং এই বক্তৃতাটা শেষ করব এই বলে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি বহন করে যেটাকে আমরা আলো অথবা তাপ রূপে দেখি এবং যেটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে আসে সেটা ভরবেগ বহন করে এবং এটার মানে হল যে ওগুলো একটা সারফেস এর ওপর প্রেসার প্রয়োগ করে যার ওপর তারা পড়ছে